শেষ ভিডিওতে আমরা স্বাগত জানাই আমরা একটি ফাইনাইট স্ট্রিং এর ভাইব্রেশন দেখেছি যখন স্ট্রিং এর উভয় প্রান্ত স্থির করা হয় যার মানে উভয় প্রান্তে ডিসপ্লেসমেন্ট 0 হয় আমরা দেখেছি কিভাবে ভেরিয়েবল পদ্ধতি পৃথক করে সমাধান বের করা যায় তাই এই ভিডিওতে আমরা শুধু দেখব আমরা আরো একটি সমস্যা করার চেষ্টা করব অনুরূপ কিছু সমস্যা যেখানে ফাইনাইট স্ট্রিং এক প্রান্ত সংযুক্ত এবং এক প্রান্ত ঠিক করা আছে সুতরাং আমরা এটি দেখতে পাব কিভাবে সব সময় স্ট্রিং এর ভাইব্রেশন আমরা ভেরিয়েবল গ্রহণের সেপারেশন দ্বারা সমাধান খুঁজে পাব তাই এই ভিডিওটি আমরা এই ইনিশিয়াল বাউন্ডারি ভ্যালু প্রব্লেম দিয়ে শুরু করব যাতে সমস্যাটি বিবেচনা করা হয় আমরা এই সীমাবদ্ধ স্ট্রিংটি বিবেচনা করি তাই আসুন আজ আমরা 0 থেকে L পর্যন্ত বেছে নিই তাই দৈর্ঘ্য L এর একটি স্ট্রিং যা এক প্রান্ত 0 অন্য প্রান্তটি L এ আপনি এই এক প্রান্তটি বিবেচনা করেন আপনি এটিকে uLt0 হিসাবে ঠিক করেন তাই আপনি এই প্রান্তটি ঠিক করুন আপনি এটিকে মুক্ত করুন যাতে ux0t0হয় তাই এই সীমানায় আপনার সমাধান আছে আপনি দেখতে পাচ্ছেন যে এটি আপনার সময় t এবং এটি আপনার x অক্ষ তাই আপনি এখানে ওয়েভ সমীকরণগুলি সন্তুষ্ট করেছেন ওয়েভ ইকোয়েশন এখানে সন্তুষ্ট তাই এই ইনফাইনাইট স্ট্রিপের মধ্যে আপনার ওয়েভ সমীকরণগুলি সন্তুষ্ট প্রাথমিক অবস্থা ux0fx এবং utx0g এটি সম্পূর্ণরূপে সংজ্ঞায়িত সমস্যা তাই আমরা শুধু এটি লিখব utt c2uxx0 for 0xL t0 এর জন্য সুতরাং এটি আপনার ডিফারেনশিয়াল সমীকরণ এবং আপনার প্রাথমিক অবস্থাগুলি হল ux0fx এবং utx0g for 0xL এর জন্য এটি 0 থেকে L এর জন্য আপনার ডেটা যার মানে আপনার কাছে প্রাথমিক সময়ে আপনার ডিসপ্লেসমেন্ট আছে এবং স্ট্রিং এর বেগ জানা যায় বাউন্ডারি কন্ডিশনস এক প্রান্ত স্থির অন্য প্রান্ত মুক্ত তাই আপনার ux0t0 এবং ডিসপ্লেসমেন্ট স্থির করা হয়েছে uLt0 সুতরাং এটি প্রতিটি t0এর জন্য সত্য সব সময় এটি সত্য সুতরাং এই সমস্যা তাই আমাদের সমাধান খুঁজতে হবে তাই প্রতিটি x এবং t এর জন্য uxt তাই যথারীতি সমাধান শুধু সমাধানের জন্য দেখুন কারণ এটি একটি ফাইনাইট ডোমেইন তাই আপনি যদি দেখেন যে আপনি যদি ডোমেনটি দেখেন তাহলে x ডোমেনটি 0 থেকে L পর্যন্ত আবদ্ধ t ডোমেনটি আসলে পজিটিভ তাই আপনার এই ওয়েভ ইকোয়েশন এ মধ্যে এটি আপনার ডোমেন সত্য এবং আমাদের কাছে প্রাথমিক তথ্য রয়েছে এবং আমাদের বাউন্ডারি ডেটা রয়েছে সুতরাং সমাধানের সন্ধান করুন একটি বিচ্ছিন্ন আকারে সমাধান দিন যাতে uxtXTt≠0 আমরা এই ফর্মটিতে সমাধান খুঁজতে থাকি তারপর আপনি সমীকরণে প্রতিস্থাপন করুন তাই ওয়েভ ইকোয়েশন এ আছে XTtc2XxTt যদি আপনি এই সমীকরণটি প্রতিস্থাপন করেন সুতরাং আপনার সাথে ভাগ করুন uxtXTt যদি আমরা উভয় পক্ষকে ভাগ করি তবে আপনি দেখতে পাবেন যে XxXxTtc2Tt সুতরাং ভেরিয়েবলগুলি আলাদা করা হয়েছে তাই এর অর্থ হওয়া উচিত এবং উভয়ই x এর একই ফাংশন t এর বাম হাতের ফাংশন সুতরাং এর মানে হল যে এটি ধ্রুবক হতে হবে তাই এটিকে প্যারামিটারটি বলুন এবং এখন এই x থেকে সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণ তাই আপনি যদি এটি বিবেচনা করেন তবে আপনার Xx λXx0 x হল ডোমেন0xL ঠিক আছে এবং অন্যটির কী হবে তাই t এর জন্য আপনার অন্য ODE আছে যা Tt λc2Tt0 এটি t0 এর জন্য সুতরাং আপনার কাছে এই দুটি ODE আছে স্পষ্টভাবে আপনি দেখতে পাচ্ছেন যে এটি সেলফ এডজয়েন্ড ফর্মের মধ্যে তাই আপনি বাউন্ডারি শর্তাবলী প্রয়োগ করেন ux0t0 বোঝায় বাউন্ডারি শর্ত 1 এটি সুতরাং এর অর্থ হল যদি আপনি যা প্রয়োগ করেন তা X0Tt0 Tt≠0বোঝায় X00 এখন আপনি বাউন্ডারি শর্ত প্রয়োগ করুন 2 আমাকে uLt0 দেবে এটি আমাকে XLTt0 দেবে যার মানে Tt≠0 তাই আপনার XL0 আছে সুতরাং এক্সট্রাক্ট করা স্টর্ম লিউভিল সমস্যাটি Xx λXx0 হলXL এর মধ্যে এবং আপনার X00XL0 আছে তাই এগুলি বাউন্ডারি শর্ত সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে এটি স্পষ্টভাবে সেলফ এডজয়েন্ট ফর্মের মতো 1Xx0X0λ1Xx সুতরাং এটি সেলফ এডজয়েন্ট আকারে তাই px1 qx0 এবং wx1 তাই আপনার এটি প্রয়োজন সুতরাং wx1 মানে ডট প্রোডাক্ট যা আপনি ডট প্রোডাক্টকে অবিচ্ছেদ্য হিসাবে সংজ্ঞায়িত করতে পারেন ϕψ ∶ 0Lxψ ঠিক আছে সুতরাং এই পদক্ষেপগুলি তাই এখন বিবেচনা করুন তাই এখনই বোঝায় কারণ এটি সেলফ এডজয়েন্ট ফর্ম হার্মিশিয়ান ফর্মের মধ্যে এটি আমার LXx1Xx0X0λ1Xxসেলফ এডজয়েন্ট ফর্মে রয়েছে তাই বোঝায় সব আসল মানে λ2 λ0 অথবা λ 2 μ0এর সাথে সুতরাং এই তিনটি ক্ষেত্রে দেখুন λ2 প্রথমে বিবেচনা করুন সমীকরণটি কি সমীকরণ হয়ে যায় Xx 2Xx0 এবং তাই সাধারণ সমাধান হল Xxc1eμxc2e μx এখন আপনি বাউন্ডারি শর্ত প্রয়োগ করুন X00 আমাকে c1 c20 সুতরাং এটি আমাকে দেবে μ≠0 μ0 তাই c1c2 একবার c1c2 পেলে কি হয় সাধারণ সমাধানের ক্ষেত্রে যা হয় সাধারণ সমাধান হল Xx2cosh μx তাই এখন যদি আপনি এই অন্যান্য বাউন্ডারিশর্ত প্রয়োগ করেন XL0 আপনার এই সাধারণ সমাধানের জন্য 2cosh μL 0 আছে সুতরাং μL ≠0 এটি সবসময় পজিটিভ কারণ এক্সপোনেনশিয়াল ফাঙ্কশন্স যোগফল কখনো শূন্য হয় না সুতরাং এর মানে হল c10 যদি c1 শূন্য zeroহয় c1c2 থেকে তাহলে উভয়ই শূন্য তাই আমার সাধারণ সমাধান সম্পূর্ণভাবে শূন্য হয়ে যায় প্রতিটি x এর জন্য সুতরাং বোঝায় λ2 একটি আইগেন মান নয় সুতরাং এখন কেসটি দেখুন λ 0 তাই আপনার কাছে Xx0 আছে সুতরাং এখন আপনি Xxc1xc2পাবেন এটি সাধারণ সমাধান আপনি বাউন্ডারি শর্ত প্রয়োগ করুন আমাকে c10 দেবে সুতরাং আপনি বাউন্ডারি শর্ত 1 প্রয়োগ করার পরে সাধারণ সমাধান হয়ে যায় আপনি Xxc2পান এখন যদি আপনি অন্য বাউন্ডারি শর্ত প্রয়োগ করেন XL0 আমাকে c20 দেবে সুতরাং Xx0 বোঝায় প্রতিটি x এর জন্য বোঝায় λ0 একটি আইগেন মান নয় সুতরাং একমাত্র বিকল্প হল λ 2 সুতরাং আপনি যদি এটি করেন তবে আপনার Xx2Xx0আছে সুতরাং এটি এখন ODE সুতরাং সমাধান হল সাধারণ সমাধান হল Xxc1cos μx c2sin μx বাউন্ডারিশর্ত প্রয়োগ করুন X00 এতে আপনি μc1sin μx μc2cos μx x00 পান তাই আপনি যা পান তা হল c20 so c20 তাহলে এখন সাধারণ সমাধান Xxc1cos μx হয়ে যায় এখন আপনি অন্য বাউন্ডারিশর্ত প্রয়োগ করুন আমাকে c1cos μL 0 দেবে তাই c10 or অথবা cos μL 0 cos μL নির্দিষ্ট μ0 মানের জন্য শূন্য হতে পারে তাই ওই মানগুলির জন্য c1 নির্বিচারে হতে পারে সুতরাং এর মানে হল যে আপনার কাছে মানের জন্য একটি ননজিরো সমাধান আছে c1 কে ননজিরো হিসাবে গ্রহণ করে তাই যদি আপনি চান তাহলে আমরা একটি ননজিরো সমাধান চাই এর মানে হল আপনি cos μL 0 বোঝান আমি বুঝি যে এর সমাধান আছে μL2n1π2 এবং n 012 3 যদি আপনি n 0 অর্থাৎ 2 cos 2 0 রাখেন সুতরাং এইভাবে আপনি কিভাবে পাবেন তাই বোঝায় যে আমার কাছে এই সব n আছে 2n1π2L n0123 সুতরাং এই μ মানগুলির জন্য n উপর নির্ভর করে তাই আপনার n এগুলি হল আইগেন মান n n22n1224L2 সুতরাং এগুলি হল আপনার আইগেন মান 0123 এবং আইগেন ফাংশন কি কি মূলত আপনার আছে একটি c1 এখানে নির্বিচারে সমাধান তাই nxcos 2n1πx2L আবার n 0123 সুতরাং এই আপনার আইগেন মান এবং আইগেন ফাংশন সুতরাং এই n0123 এর সাথে সম্পর্কিত এটিকে λ হিসাবে নিন এবং এখন আপনি এই সমস্যার সম্পূর্ণ সমাধান করার চেষ্টা করুন সুতরাং এখন নির্মাণ করুন আমরা λ এর জায়গায় সেই আইগেন মানগুলি নির্বাচন করি এবং T এর জন্য এই সাধারণ ডিফারেনশিয়াল সমীকরণটি সমাধান করার চেষ্টা করি তাই কারণ T প্রতিটি λ এর জন্য n এর উপর নির্ভর করে তাই একে প্রতিটি n এর জন্য ODE বলে আমার কাছে এইরকম একটি পার্থক্য সমীকরণ আছে Tnt2n1224L2c2Tnt0 ঠিক আছে যখন আপনি আবার পাবেন n 0123 সুতরাং এটি আমাকে স্পষ্টভাবে TntAncos 2n1πc2L tBnsin 2n1πc2L t দেবে সুতরাং এইগুলি আপনার সমাধান যেখানে An Bn নির্বিচারে স্থির সুতরাং আপনার সমাধান unxtএর প্রতিটি n এর জন্য যা unxtXnTn Xn হল আপনার আইগেন ফাংশন সুতরাং unxtcos 2n1πx2L Ancos 2n1πc2L tBnsin 2n1πc2L t সুতরাং আপনার unxt আছে সুতরাং যদি আপনি সমস্ত সমাধানের সমষ্টি তৈরি করেন n এখন 0 থেকে অনন্ত পর্যন্ত চলছে সেখানে আমরা এটিকে uxtn0cos 2n1πx2L Ancos 2n1πc2L tBnsin 2n1πc2L tবলি বাউন্ডারি শর্তগুলি সন্তুষ্ট করে ওয়েভ সমীকরণের একটি সমাধান তাই অনুমান করুন যে এটি প্রতিটি সমাধানের সুপার অবস্থানের দ্বারা একটি সমাধান ঠিক আছে অনুমান করুন যে একটি বাউন্ডারি শর্ত সন্তোষজনক সমাধান এখন কি যদি এটি একটি সমাধান হয় তবে একমাত্র জিনিস An Bn আরবিট্রারি কনস্টান্টস স্থির নয় সুতরাং প্রাথমিক শর্ত 1 ব্যবহার করুন যা হল ux0f সুতরাং n0Ancos 2n1πx2L fx সুতরাং কিভাবে এটি থেকে আপনি প্রতিটি n এর জন্য আপনার An পেতে পারেন কেবল এটি ডট প্রোডাক্ট তৈরি করুন এবং 0 থেকে L এর সাথে ইন্টিগ্রেট করুন স্টর্ম লিওভিল্লে প্রব্লেম ϕψ ∶ 0Lxψ সুতরাং যেহেতু এগুলো সব রিয়েল λ রিয়েল এবং আইগেন ফাংশনগুলিও রিয়েল তাই বার তৈরি করে না কোন ব্যাপার না সুতরাং আপনার An0Lfcos 2n1πx2L dx0L2n1πx2L dx আপনি হরের মূল্যায়ন করতে পারেন যাতে ডিনোমিনেটর তাই ডিনোমিনেটর এর মধ্যে ইন্টিগ্রাল আপনি আসলে মূল্যায়ন করতে পারেন এবং আপনি এটি লিখতে পারেন সুতরাং যদি আপনি এই 0L2n1πx2L dx0L1cos 2n1πxL 2dxL2sin 2n1πxL L2n1 থেকে L অর্থাৎ 0L2n1πx2L dxL2 কে যদি ইভালুয়েট করেন সুতরাং যখন আপনি এটি An2L0Lfcos 2n1πx2L dxn0123 সুতরাং এইভাবে আপনি প্রাথমিক শর্ত প্রয়োগ করে আপনার An পাবেন 1 সুতরাং এই সমাধানে সুপার পজিশন সলিউশন জানি আমার An তাই যদি আমি প্রাথমিক শর্ত 2 utx0gg প্রয়োগ করে Bn খুঁজে পাই তবে এটি দেওয়া ডেটা সুতরাং আপনার কাছে n হল 0 থেকে ইনফিনিটি এখন আপনার আছে n0cos 2n1πx2L Bn2n1πc2Lg এখন আবার আপনি দেখতে পাচ্ছেন যে এটি থেকে আপনি যদি ডট প্রোডাক্ট উভয় দিকে প্রয়োগ করেন তাহলে আপনি দেখতে পাবেন যে Bn2n1πc2L2L0Lgcos 2n1πx2L dx ঠিক আছে সুতরাং এটি আমাকে Bn42n1πc0Lgcos 2n1πx2L dxদেয় তাই আবার n 0 123 তাই এখন আমি জানি আমার An এবং Bn এই সাধারণ সমাধানের মধ্যে তাই এটি আপনার সাধারণ সমাধান সুতরাং এটি এমন সমাধান যা সমস্ত শর্ত পূরণ করে সুতরাং বোঝায় যে uxt uxtn0unxtl এর সমস্ত সমাধানের একটি সুপার অবস্থান এই Anএবং Bn এর সাথে প্রয়োজন সমাধান সুতরাং এই হল কম্পন আপনি সব সময় দেখতে পারেন ইনফাইনাইট লেংথের স্ট্রিং একটি প্রান্ত স্থির অন্য প্রান্তটি মুক্ত রাখা হয়েছে তাই এইভাবেই আমরা কিভাবে এটি তৈরি করেছি তাই আপনার এই সমাধান আছে সুতরাং আপনি অন্যান্য সমস্যাগুলিও করতে পারেন যখন স্ট্রিং উভয় প্রান্ত মুক্ত থাকে যাতে আপনি উভয় প্রান্তকে অনুমতি দিতে পারেন ux0t0 সুতরাং আপনি এই স্টর্ম লিওভিল সমস্যাটি বিভিন্ন বাউন্ডারি অবস্থার সাথে বের করে আনতে কাজ করতে পারেন যাতে আপনি আইগেন মান এবং আইগেন ফাংশনগুলি খুঁজে পান তারপরে সমাধানটি আলাদা করার জন্য প্রাথমিক শর্তগুলি প্রয়োগ করুন তাই চমৎকারভাবে আপনি স্ট্রিং এর কম্পন পেতে পারেন যাই হোক না কেন বাউন্ডারি শর্ত তাই এটি আপনার জন্য একটি এক্সারসাইজ হিসাবে নিন বাকি সমস্যাগুলি সমাধান করার জন্য ঠিক আছে এতদূর আমরা যা করেছি তাই আসুন আমরা যা করেছি তা পুনরাবৃত্তি করি utt c2uxx0 এটি আপনার ওয়েভ সমীকরণ তাই আপনার যা আছে তা হল x সম্পূর্ণ রিয়েল লাইনের অন্তর্গত t0 আপনার কাছে কেবল প্রাথমিক তথ্য আছে যে ux0f দেওয়া এবং utx0g কারণ কোন বাউন্ডারি নেই এর একটি সমাধান আছে সুতরাং আমরা খুঁজে পেয়েছি এটি ডিআলেমবার্টের সমাধান DAlemberts solution এবং আমরা এটাও দেখেছি যে শক্তির যুক্তি দ্বারা এটি একটি অনন্য সমাধান স্বতন্ত্রতাও প্রমাণিত হয়েছে তাই আপনার কাছে একটি অনন্য সমাধান রয়েছে যা আপনি দেখিয়েছেন যে ডিআলেমবার্টের সমাধানটি DAlemberts solution এই সমস্যাটির অনন্য সমাধান এটি একটি পূর্ণ ডোমেইনে ওয়েভ সমীকরণের জন্য প্রাথমিক সমস্যা আপনার উভয় প্রান্তে ইনফাইনাইট স্ট্রিং আছে যখন আপনি স্থানচ্যুতি এবং বেগ দিন প্রাথমিকভাবে আপনি জানেন যে স্ট্রিং এর কম্পন সর্বকালের জন্য আপনি একটি ডিআলেমবার্টের DAlembert এর সমাধান হিসাবে জানেন যে আসলে যে সমাধান হল ইউনিকনেসের কারণে এবং আমরাও দেখেছি কিভাবে একই সমস্যা কমাতে হয় যখন আপনি একটি সেমি ইনফাইনাইট ডোমেইন বিবেচনা করেন সুতরাং x0 এবং t0 এবং প্রাথমিক শর্তগুলি একই ux0f utx0g কারণ এখন আপনার বাউন্ডারিআছে আপনার একটি বাউন্ডারিশর্ত আছে সুতরাং আপনি বাউন্ডারিশর্ত দিতে পারেন যেমন এটি ঠিক করা হয়েছে বা এটিকে মুক্ত হতে দেওয়া যেতে পারে সুতরাং u0t0 অথবা ux0t0 তাই প্রতিটি ক্ষেত্রে আমরা কেবলমাত্র ডোমেইনকে প্রসারিত করি এমনকি সমস্ত ফাংশন এমনকি অদ্ভুত ফাংশনগুলি প্রসারিত করে এবং তারপর ডোমেনটিকে একটি সম্পূর্ণ বাস্তব লাইন হিসাবে প্রসারিত করে এবং এই ডিআলেমবার্টের সমাধানটি DAlemberts solution ব্যবহার করি এবং আমরা সমাধানটি খুঁজে পাই যাতে আপনার একটি সমাধান থাকে আমাদের একটি সমাধান আছে এবং আমরা এটাও দেখেছি যে ইউনিকনেস দেখানো হয়েছে ঠিক আছে ইউনিকনেস একই শক্তি যুক্তি দ্বারা আগে দেখানো হয়েছে সুতরাং আপনার আবার অনন্য সমাধান আছে তাই এই ক্ষেত্রে ঠিক আছে এবং যদি আপনি এটিকে বিভিন্ন জিনিসে পরিবর্তন করেন উদাহরণস্বরূপ u0tp তবুও আপনি প্রকৃতপক্ষে ইউনিক সমাধান দেখাতে পারেন যা আপনি সাধারণ পদ্ধতিতে করতে পারেন সুতরাং সমান বা বিজোড় ফাংশন প্রসারিত না করে আমরা ওয়েভ সমীকরণের সাধারণ সমাধান দেখে এবং তারপর নেগেটিভ দিক থেকে নির্বিচারে ফাংশন খুঁজে বের করার জন্য বাউন্ডারি শর্ত ব্যবহার করতে পারি সুতরাং সেই পদ্ধতি দ্বারা আপনি আসলে সমাধানটি দেখতে পারেন এবং আবার শক্তি যুক্তি দেখাতে পারেন আপনি কাজগুলি উনিকনেস দেখাতে পারেন তাই আপনার অনন্য সমাধান আছে এমনকি এই ক্ষেত্রেও কেবল তখনই সমস্যা হয় যখন আপনার এই আবসরবিং বাউন্ডারি অবস্থা থাকে uxku0 তাই যদি আপনি কিছু স্ট্রিং দিয়ে সংযুক্ত করুন তারপর আপনি নাও থাকতে পারেন আপনি অনন্যতা অনন্য সমাধান দেখাননি কিন্তু এটি সামান্য ট্রিকি তাই এটি সোজা এগিয়ে নয় কিন্তু আপনার কাছে সমাধানটি অনন্যতা অনন্য সমাধান আছে সেখানে একটি ভিন্ন যুক্তি দ্বারা ইউনিকনেস সমাধান প্রমাণ করতে পারে কিন্তু আমরা তাই না দিলে আপনার চিন্তা করার দরকার নেই তাই সেখানেও আমরা একই ধরনের সমাধান বের করতে পারি এটি আমরা এই দুটি সমাধান দিইনি কিন্তু আমরা সাধারণ যুক্তি দিয়ে কাজ করতে পারি আপনার একটি সমাধান আছে এবং এটি আসলেই অনন্য কিন্তু আমি এখানে দেখাইনি এবং কেউ ইউনিকনেসের যুক্তি দেখাতে পারে শক্তির যুক্তি দ্বারা আপনি এই ক্ষেত্রেও ইউনিকনেস দেখাতে পারেন এই বাউন্ডারি অবস্থার সাথে একই সমস্যার জন্য তাই এই আপনি কি দেখেছেন সুতরাং এখন আসুন আমরা এখানে প্রাথমিক মান সমস্যাটি দেখি তাই এই প্রাথমিক মান সমস্যাটি একটি নন হোমোজেনিয়াস ফাংশন হিসাবে তাই যদি আপনি বিবেচনা করেন যে এটি একটি বাধ্যতামূলক শূন্য হবে সেখানে কোন বাহ্যিক শক্তি নেই এখানে শূন্য সুতরাং আপনি একটি ওয়েভ সমীকরণ আছে কোন বাহ্যিক শক্তি আছে প্রাথমিকভাবে এই আপনি কি আছে তাই যদি আপনি জোর করে বাইরে থেকে জোর করে কিছু দেন তাহলে আপনি কিছু ফাংশন দিতে পারেন আমাদের বলুন কিছু hxt যদি আপনি ফর্সিং টার্ম শব্দটি দেন সুতরাং আমাকে নন হোমোজেনিয়াস ওয়েভ সমীকরণ লিখতে দিন তাই আসুন আমরা এই সম্পূর্ণ ডোমেইনটি গ্রহণ করি যাতে utt c2uxxhxt দেওয়া হয় x∈R এবং t0 তাই আপনার সম্পূর্ণ ইনফাইনাইট স্ট্রিং আছে এবং আপনার প্রাথমিক তথ্য আছে ux0f utx0g তাই আমরা জানতে চাই কিভাবে আমরা এখানে সমাধান খুঁজে পাই তাই আবার একই শক্তির যুক্তি দিয়ে কেউ দেখাতে পারে যে যদি আপনি অনুমান করেন যে u1xt u2xt এই সমস্যার দুটি সমাধান আপনি পার্থক্যটি গ্রহণ করুন যেটাকে আপনি w বলছেন w হল ওয়েভ সমীকরণের সমাধান কোন জোর না করেই কারণ যদি u1 এটিকে সন্তুষ্ট করে তবে আপনি পার্থক্যটি গ্রহণ করবেন এটি শূন্য হবে সুতরাং ডান হাতটি শূন্য হবে কেবল হোমোজেনিয়াস ওয়েভ সমীকরণকে সন্তুষ্ট করবে এবং প্রাথমিক তথ্য শূন্য হবে তাই শক্তি একই শক্তি যুক্তি ব্যবহার করে যা কিছু পূর্বের প্রমাণ দিয়েছে যা এখানে এমনভাবে কাজ করে যাতে সমাধানের ইউনিকনেস আপনার কাছে নিশ্চিত করে একমাত্র সমাধান আপনাকে খুঁজে বের করতে হবে যার সমাধান হবে যাতে আপনার কাছে এই হোমোজেনিয়াস ওয়েভ সমীকরণের জন্য অনন্য সমাধান তাই আমরা পরবর্তী ভিডিওতে এইটাই দেখাবো আমি শুধু আপনাকে দেব আমরা আপনাকে সমাধান খুঁজে বের করার পদ্ধতি দেব আমরা এই সমস্যাটিকে দুই ভাগে ভাগ করার চেষ্টা করবো একটি আপনি ইতিমধ্যেই জানেন যে এটি হোমোজেনিয়াস অংশ এবং নন হোমোজেনিয়াস সমাধান একটি ডিআলেমবার্টের DAlembert সমাধান যে বিশেষ জিনিসটি আপনি সহজ ইন্টিগ্রেশন কৌশল দ্বারা সমাধান পেতে পারেন তাই আমরা পরবর্তী ভিডিওতে এটি দেখব আপনাকে অনেক ধন্যবাদ